রিয়েল টাইম অপারেটিং সিস্টেম পাঠ্যে স্বাগত আমরা শুরু করবো কিছু প্রাথমিক ভূমিকা দিয়ে এবং তারপর আমরা মূল বিষয়টি শুরু করবো প্রকৃতঅর্থে রিয়াল অপারেটিং সিস্টেম ব্যবহার করার অনুশীলন এই পাঠ্যের অংশ নয় এটি থেকে প্রারম্ভিক পটভূমি পাওয়া যায় রিয়েল টাইম অপারেটিং সিস্টেম শুরু করার জন্য প্রথমত প্রশ্ন ওঠে রিয়েল টাইম সিস্টেম কী রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কী কিভাবে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম প্রথাগত অপারেটিং সিস্টেমের থেকে আলাদা অপারেটিং সিস্টেম এর বৈশিষ্ট্যগুলি কী মানদণ্ড কী এবং কী কী বাণিজ্যিক অপারেটিং সিস্টেমগুলি উপলভ্য ইত্যাদি এই পাঠ্যের পরিকল্পনা হল প্রথম অধ্যায় আমরা শুরু করব প্রাথমিক ভূমিকা দিয়ে এবং তারপর আমরা দেখবো টাস্ক্ সিডিউলিং এর প্রাথমিক অংশ আমরা এই পাঠ্যে এগিয়ে যেতে যেতে দেখবো রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে অন্যতম প্রধান বিষয় হল টাস্ক্ সিডিউলিং আমরা দেখবো বিভিন্ন রকমের টাস্ক্ সিডিউলার এবং বিভিন্ন পরিস্থিতিতে তাদের ব্যবহার উদাহরণ স্বরূপ বলা যেতে পারে সাইক্লিক এক্সিকিউটিভ রেট মনোটোনিক অ্যালগোরিদম্ এবং আর্লিয়েস্ট ডেডলাইন ফার্স্ট অ্যালগোরিদম্ এরপর আমরা দেখবো কিভাবে দক্ষতার সাথে রিসোর্স শেয়ারিং অর্জন করা যেতে পারে কারন এটি একটি সাধারণ অ্যাপ্লিকেশন যেখানে সিমাফোর ব্যবহার করা হয় তার বিরোধী এখানে সিমাফোর ব্যবহার করে কিছু সমস্যা দেখা দিতে পারে আমরা সমস্যাটি বিশ্লেষণ করব এবং এর সমাধানগুলি দেখব এবং আমরা কীভাবে একটি মাল্টিপ্রসেসরে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটি ব্যবহার করব তা দেখব কারন এখনকার দিনে মাল্টিপ্রসেসর সাধারণ জায়গা হয়ে গেছে এমনকি ডেস্কটপ এবং এম্বেডেড ডিভাইসে মাল্টিপ্রসেসর থাকে এবং এরপর আমরা দেখবো পসিক্স রিয়েল টাইম মানদণ্ড এবং কিছু বাণিজ্যিক রিয়েল টাইম অপারেটিং সিস্টেম আমরা কখনও কখনও আমার দ্বারা লিখিত একটি পাঠ্যপুস্তক ব্যবহার করব অর্থাৎ পিয়ারসন প্রেসের প্রকাশিত রিয়েল টাইম সিস্টেম থিওরি এন্ড প্র্যাকটিস এবং আমরা এটির পরিপূরক হিসাবে ব্যবহার করব পিয়ারসনের জেন লিউ রিয়েল টাইম সিস্টেম এবং আমরা কৃষ্ণ এবং শিনের রিয়েল টাইম সিস্টেম ম্যাকগ্রাও হিল উল্লেখ করব প্রথম প্রশ্নটি হল রিয়েল টাইম কি সবচেয়ে সহজ ভাবে আমরা বলতে পারি যে রিয়েল টাইম হল ঘড়ি ব্যবহার করে মাপ করা সময়ের একটি পরিমাণগত ধারণা কিন্তু তখন তাহলে প্রশ্ন আসে যে যদি শুধুই সময় হয়ে থাকে তাহলে অন্যান্য সিস্টেমের থেকে কিভাবে এটি আলাদা তারাও তো সময়ের সাথে যুক্ত থাকে তবে আমরা এখানে একটি বাস্তব সময়ের পরিস্থিতিতে ঘড়ি ব্যবহার করে স্পষ্টভাবে সময় পরিমাপ করি এবং তারপরে যদি সময়সীমা পূরণ না হয় তাহলে আমরা বলি যে সিস্টেমটি ব্যর্থ হয়েছে রিয়েল টাইম সিস্টেমের উদাহরণ স্বরূপ রাসায়নিক চুল্লী নেওয়া যাক যদি তাপমাত্রা ৫০০ ডিগ্রী অতিক্রম করে যায় তাহলে শীতল করার ঝরনা অবশ্যই ১০০ মিলিসেকেন্ডের মধ্যে চালু হওয়া উচিত এখানে যেইমাত্র তাপমাত্রা ৫০০ ডিগ্রী অতিক্রম করে যায় তখনই ঘড়ি ব্যবহার করে পরীক্ষা করা উচিত শীতল করার ঝরনা ১০০ মিলিসেকেন্ডের মধ্যে চালু হয়েছে কিনা না হয়ে থাকলে পুরো পদ্ধতিটি ব্যর্থ হয়ে যাবে বিপরীতভাবে প্রথাগত সিস্টেমের সময়ের গুণগত ধারণা আছে প্রথাগত নন রিয়েল টাইম সিস্টেমে আমরা ব্যবহার করেছি কয়েকটি শব্দ যেমন আগে পরে কিছু সময় অবশেষে উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি গ্রন্থাগারে সদস্য দ্বারা বই অনুমোদিত করার আগে একটি গ্রন্থাগারে বইয়ের তথ্য অবশ্যই নথিভুক্ত করা উচিত অবশ্যই বইটি সংগ্রহ করা এবং গ্রন্থাগারে প্রবেশ করা উচিত এখানে আমরা সাধারণভাবে বলছি যে সদস্য দ্বারা বই অনুমোদিত হওয়ার আগে সেটি অবশ্যই সিস্টেমের অন্তর্ভুক্ত করা উচিত কিন্তু ঠিক কখন এটি অন্তর্ভুক্ত হয়েছে সেটা বিশেষভাবে উল্লেখ নেই হতে পারে এটা আগের দিন হয়েছে হতে পারে আগের ঘণ্টাতে হয়েছে আবার হতে পারে অনেক বছর আগে হয়েছে প্রথাগত সিস্টেমে আমরা সময়ের স্পষ্ট ধারণাটি ব্যবহার করি না আমরা কেবল সময়ের একটি গুণগত ধারণা ব্যবহার করি প্রত্যেকটি রিয়েল টাইম সিস্টেমে বিভিন্ন ঘটনা ঘটছে এবং ঘটনাটি ঘটার কিছুক্ষণ আগে পদক্ষেপ নিতে হবে সুতরাং আমরা এটাকে ইভেন্টগুলির সময় সীমাবদ্ধ প্রতিক্রিয়া বলি এবং প্রায়শই এই সিস্টেমগুলি সংস্থাপন করা হয় এবং সুরক্ষাটিকে গুরুত্ব দেওয়া হয় আমরা দেখবো এম্বেডেড সিস্টেম কি এবং একটি সুরক্ষা সমালোচক সিস্টেম কি হয় এম্বেডেড সিস্টেমের অংশবিশেষ হলো প্রসেসর কম্পিউটার সফটওয়্যার এবং যা একটি সিস্টেমকে নিয়ন্ত্রণ করে কম্পিউটার সিস্টেমটি ফিজিকাল সিস্টেমের মধ্যে সংস্থাপন করা হয় এম্বেডেড সিস্টেম অনেক উদাহরণ পাওয়া যেতে পারে উদাহরণ স্বরূপ একটি রোবট অথবা একটি ইলেকট্রনিক খেলনা অথবা একটি পারমাণবিক চুল্লি অথবা অটোমোবাইলে এম্বেডেড প্রসেসর জ্বালানীকে বা তাপমাত্রা ইত্যাদির মতো পরিবেশ নিয়ন্ত্রণ করে আমাদের চারপাশে অসংখ্য এম্বেডথাকা কম্পিউটার রয়েছে এম্বেড থাকা সিস্টেমগুলি রিয়েল টাইম সিস্টেমের প্রধান অংশ কিন্তু কিছু রিয়াল টাইম সিস্টেম আছে যেগুলো সত্যিকারের এম্বেড করা নয় উদাহরণ স্বরূপ বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যা বিমানের আগমনের প্রতিক্রিয়া জানায় তা এম্বেডেড সিস্টেম নয় আমাদের চারপাশে বেশিরভাগ রিয়েল টাইম সিস্টেম রয়েছে যা এম্বেড করা সিস্টেম তবে সমস্ত এম্বেড করা সিস্টেমগুলি রিয়েল টাইম সিস্টেম নয় যা এই চিত্রটিতে দেখানো হয়েছে এর মধ্যে অনেকগুলির সুরক্ষা গুরুতর সেই অর্থে কোন সিস্টেমে কোনও ব্যর্থতা থাকলে তা থেকে জীবন সম্পত্তি ইত্যাদির আর্থিক বা শারীরিক ক্ষতি হতে পারে উদাহরণ স্বরূপ একটি পারমাণবিক চুল্লি যদি এটা ঠিক ভাবে কাজ না করে তবে তা জীবন সম্পত্তি ইত্যাদি ক্ষেত্রে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে এখন পরবর্তী প্রশ্নটি হল রিয়েল টাইম সিস্টেমে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলির ভূমিকা কী রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলির প্রাথমিক উদ্দেশ্য হল কার্যগুলি সঠিক সময়সীমাতে শেষ করা পরবর্তী প্রশ্নটি হল একটি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কীভাবে তাদের শেষ সময়সীমাটি পূরণ করতে কার্যকে সহায়তা করে উত্তরটি হল রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলির একটি টাস্ক্ সিডিউলার থাকে যা হল সময়সীমা পূরণের জন্য রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলির দ্বারা ব্যবহৃত প্রাথমিক পদ্ধতি আমরা দেখব যে কীভাবে টাস্ক্ সিডিউলার নিশ্চিত করে যে কার্যগুলি কিভাবে সঠিক সময়সীমাতে পূরণ হবে কি কি কৌশল প্রয়োগ করা হবে এবং কখন প্রোগ্রামার ক্রিটিকাল কাজগুলি নির্দিষ্ট করবে এবং প্রোগ্রামে টাস্কগুলি বর্ণনা করবে এবং এই কার্যগুলির সময়সীমাটি পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাবে বিভিন্ন ইভেন্ট সংঘটিত হতে থাকায় রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কীভাবে অ্যাপ্লিকেশনটিকে তার সঠিক সময়সীমাতে সম্পাদন করবে সেই বিষয়ে যত্নবান হয় গত দুই দশক ধরে এম্বেড থাকা অ্যাপ্লিকেশনগুলি সত্যিই বেশি পরিমাণে বেড়েছে এখন এম্বেড করা অ্যাপ্লিকেশনগুলি প্রচলিত কম্পিউটারগুলির তুলনায় বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে উদাহরণ স্বরূপ কোনও পরিবারে আমাদের একটি কম্পিউটারের থাকতে পারে বা কোনও কম্পিউটারও নাও থাকতে পারে তবে তারপরেও প্রায় প্রতিটি পরিবারই কয়েক ডজন এম্বেড সিস্টেম নিয়ে কাজ করে যেমন একটি মাইক্রোওয়েভ ওভেন একটি বৈদ্যুতিন খেলনা একটি টেলিফোন রিসিভার টেলিভিশন কন্ট্রোলার রিমোট কন্ট্রোলার ইত্যাদি হঠাৎ কেন গত ২০ বছরে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলিতে এত বেশি বৃদ্ধি ঘটল প্রথম জিনিসটি হল কম্পিউটারের দাম সত্যিই কমেছে প্রসেসর মেমরি ইত্যাদি খুব সস্তা হয়ে গেছে ইন্টারনেট এসেছে এবং বিভিন্ন কম্পিউটারের একে অপরের সাথে যোগাযোগের জন্য প্রচুর নমনীয়তা এসেছে প্রসেসরের বিদ্যুৎ খরচ এবং মেমরির ব্যবহার হ্রাস পেয়েছে আগে কম্পিউটারগুলি এত বেশি শক্তি ব্যবহার করত যে ব্যাটারিচালিত কম্পিউটারগুলি ব্যবহার করা ছিল কষ্ট সাপেক্ষ তবে এখন এমবেড করা প্রসেসর কোনও ব্যাটারির সাহায্যে কয়েক মাস বা বছর ধরে কাজ করতে পারে কম্পিউটার এবং মেমরির আকার হ্রাস পেয়েছে এবং এটি তাদেরকে খুব ছোট রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহার করতে সক্ষম করেছে উদাহরণস্বরূপ একটি কম্পিউটার মাউস প্রসেসর এবং সেখানে থাকা সফ্টওয়্যারটি প্রায় অদৃশ্য যাতে আমরা সত্যিই অবাক হতে পারি যে এত ছোট একটি প্রসেসর এবং তার সাথে থাকা সফ্টওয়্যার মেমরি কীভাবে আসে এবং সেখানে কম্পিউটারের মাউসের মতো একটি ছোট ডিভাইসে কীভাবে থাকে এবং তারপরে প্রক্রিয়াকরণ শক্তি বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে এবং এগুলি খুব নির্ভরযোগ্য হয়ে উঠেছে আগে হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠত প্রায়শই হার্ডওয়্যারটি বন্ধ হয়ে যেত এবং সফ্টওয়্যারগুলিকে বিভিন্ন সমস্যা ব্যর্থতা ইত্যাদির মুখোমুখি হতে হতো তবে এখন তারা অনেকগুলি দৈনিক অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহার করার জন্য অত্যন্ত নির্ভরযোগ্য হয়ে উঠেছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটি দেখার আগে আমরা এই এমবেডেড অ্যাপ্লিকেশনগুলির বৈশিষ্ট্যগুলি দেখি কারণ এগুলি রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলির অন্যতম প্রধান অ্যাপ্লিকেশন ক্ষেত্র এবং যদি আমরা এর কয়েকটি বৈশিষ্ট্য জানি তবে আমাদের পক্ষে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের যে সমস্যার মুখোমুখি হতে হবে তা উপলব্ধি করা সহজ হয়ে যাবে সুতরাং একটি জিনিস হল এমবেডড সিস্টেম যা কম্পিউটার ফিজিক্যাল সিস্টেমে এম্বেড করা থাকে এবং বহিরাগত ইনপুট ইনপুট ইভেন্টগুলি রয়েছে সেটি প্রক্রিয়াকরন করে আউটপুট ইভেন্ট উৎপন্ন করে এবং এটি আবার ইনপুট প্রসেসরের কাছে পাঠানো হয় খুব সাধারণ উদাহরণগুলির মধ্যে একটি হতে পারে অটোমোবাইল এয়ারব্যাগ সিস্টেম সুতরাং যখনই কোনও সংঘর্ষ ঘটে তখন মোশন সেন্সরগুলির সেই সংঘর্ষ সনাক্ত করে এবং সিস্টেমটিকে দশ মিলিসেকেন্ড বা তারও কমের মধ্যে এয়ারব্যাগ স্থাপন করে প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দেয় অন্যথায় আমরা সিস্টেমটিকে ব্যর্থ হয়েছে বলে বিবেচনা করে থাকি সুতরাং এখানে এই এয়ারব্যাগ সিস্টেমের অভ্যন্তরে একটি কম্পিউটার রয়েছে যা ধারাবাহিকভাবে ঘটনাগুলি পর্যবেক্ষণ করে এবং মোশন সেন্সরটি ইঙ্গিত করার সাথে সাথেই বোঝা যাচ্ছে যে একটি সংঘর্ষ হয়েছে এবং কম্পিউটারটি 10 মিলিসেকেন্ড বা তারও কমের মধ্যে এয়ারব্যাগটি স্থাপন করার জন্য কাজ করে সুতরাং এখানে একটি সময়ের সীমাবদ্ধতা রয়েছে এবং কাজটি কম্পিউটারের সাহায্যে হয় ঘুরে ফিরে এটি সিস্টেমের একটি অংশ এবং এটি নিয়মিতভাবে বাকি সিস্টেমকে পর্যবেক্ষণ করে এখন দ্বিতীয় প্রশ্নটি হল কীভাবে প্রথাগত অপারেটিং সিস্টেমের থেকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটি আলাদা প্রথমত কোনওভাবে তাদের কাজগুলি তাদের সময়সীমার মধ্যে মেটাতে হবে অন্যথায় সিস্টেমটি ব্যর্থ হবে এবং প্রতিক্রিয়া যদি দেরিতে হয় তবে সিস্টেমটি ব্যর্থ হবে অন্যদিকে সাধারণ উদ্দেশ্যযুক্ত অপারেটিং সিস্টেমে অপারেটিং সিস্টেমগুলির উদ্দেশ্য হল প্রতিক্রিয়ার সময়টি হ্রাস করা এবং যে কোনও অপারেটিং সিস্টেমের ন্যায্যতা নিশ্চিত করা এটির মূল উদ্দেশ্য হল কমান্ডগুলির সাথে কিভাবে উত্তর করে সেটা দেখা যদি সমস্ত কার্যগুলি টার্নএরাউন্ড সময়ে কিভাবে কাজ করে সেই বিষয়টি নিশ্চিত করে তবে একটি রিয়াল টাইম অপারেটিং সিস্টেমে আমরা প্রতিক্রিয়া সময়কে কোন অর্থে হ্রাস করি না যতক্ষণ না বিভিন্ন টাস্কগুলি তাদের সময়সীমা পূরণ করে রিয়েল টাইম সিস্টেমটি তার লক্ষ্য অর্জন করে কারণ খুব দ্রুত কাজগুলি সম্পন্ন করা অর্থহীন এবং যা লক্ষ্য নয় সময়সীমাটি যদি ১০০ মিলিসেকেন্ড হয় তবে এটি ১০০ মিলিসেকেন্ডের মধ্যে পূর্ণ হওয়া দরকার এবং এটি ১ মিলিসেকেন্ডে সম্পূর্ণ করলেও কোনও পুরষ্কার পাওয়া যায় না সুতরাং সমস্ত কাজ অবশ্যই তাদের সময়সীমা পূরণ করবে এবং প্রক্রিয়া চলাকালীন আমরা দেখব যে ন্যায়বিচারের নিশ্চয়তা দেওয়া যায় না সুতরাং কিছু কাজ বিলম্ব হতে পারে তবে তারপরে সামগ্রিকভাবে কার্যের সময়সীমাটি পূরণ হবে রিয়েল টাইম সিস্টেমের বৈশিষ্ট্য হল কমপক্ষে একটি কার্যের কিছুটা বাস্তব সময়ের সীমাবদ্ধতা থাকবে ফলাফলটি যুক্তিযুক্তভাবে সঠিক হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত হবে অন্যথায় সিস্টেমটি ব্যর্থ হয়েছে বলে বিবেচিত হবে তবে তারপরে একটি প্রশ্ন রয়েছে যা মনে হতে পারে যে এম্বেড হওয়া সিস্টেমগুলি খুব ছোট এবং প্রসেসিং শক্তি খুব কম এবং খুব কম মেমোরি এবং তাহলে আমাদের কেন অপারেটিং সিস্টেমের দরকার আমরা কী এরকম প্রোগ্রামিং লিখতে পারি না যাতে এটি ইভেন্টটি পর্যবেক্ষণ করে এবং অপারেটিং সিস্টেম ছাড়াই সাড়া দেয় খুব সাধারণ এম্বেড থাকা অ্যাপ্লিকেশন যেমন একটি এয়ার কন্ডিশনার ধরা যাক কাজটি খুব সহজ এটি কেবলমাত্র তাপমাত্রা পর্যবেক্ষণ করে এবং তাপমাত্রা বাড়ার সাথে সাথে এটি এসি চালু করে এবং তাপমাত্রা প্রয়োজনীয় স্তরে নেমে যাওয়ার সাথে সাথে এটি আবার মোটরটিকে স্যুইচ আপ করে সুতরাং এটি একটি খুব সহজ কাজ এবং আমাদের সত্যিই অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় না এটার জন্য তবে যদি কার্যগুলির মধ্যে একাধিক কার্য সিঙ্ক্রোনাইজেশন হবে তারপরে আমাদের মেমরির ডিমান্ডিং টাস্কগুলি ফাইলগুলিতে ডেটা স্টোরেজ নেটওয়ার্কিং গ্রাফিক্স ডিসপ্লে বিস্তৃত আইও ডিভাইসগুলির IO devices মধ্যে ইন্টারফেসিং আইও অ্যাপ্লিকেশনগুলির বাফারিং buffering of the IO applications সুরক্ষা পাওয়ার ম্যানেজমেন্ট ইত্যাদি পরিচালনা করতে হবে এই কাজগুলি একটি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহার করে সহজেই সম্পন্ন হয় সুতরাং প্রোগ্রামটিতে যদি এই সমস্ত করতে হয় তবে প্রোগ্রামটি বিশাল আকারের সময় সাশ্রয়ী নয় এমন এবং লেখার জন্য ব্যয়বহুল হবে এম্বেড করা রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটি ব্যবহৃত হয় এমন একটি উদাহরণ একটি স্মার্ট ফোন যেখানে এর অপারেটিং সিস্টেমটিতে কয়েক মিলিয়ন লাইন কোড রয়েছে এবং এটি অত্যন্ত বড় এখন যদি অ্যাপ্লিকেশন যারা তৈরি করে তাদেরকে অপারেটিং সিস্টেমটি কী করে তার এত বড় সংখ্যক কোড লিখতে হয় তবে প্রকল্পগুলি শেষ হতে বেশ কয়েক বছর সময় লাগবে এবং এটি অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠবে অন্যদিকে যদি আমাদের একটি অপারেটিং সিস্টেম থাকে তবে এম্বেড থাকা ডিভাইসের জন্য লাইসেন্সের ফি খুব কম ১০০ টাকা বা আরও হতে পারে যদিও ডেস্কটপ অপারেটিং সিস্টেমগুলি ১০০০ টাকার গুণিতকের মতো ব্যয়বহুল তবে এম্বেড থাকা অপারেটিং সিস্টেমের জন্য এটি ১০০ টাকা বা ৫০ টাকা হতে পারে বা এমনকি খুব সাধারণগুলি কেবল ১০ টাকার গুণিতকে হতে পারে সুতরাং এই অপারেটিং সিস্টেমগুলি সমর্থন করে এমন বৈশিষ্ট্যগুলি বিকাশের পরিবর্তে এম্বেড হওয়া রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা বেশি গুরুত্বপূর্ণ তবে যেমনটি বলা হয়েছে যে খুব সাধারণ সিস্টেমের জন্য একটি কাজ রয়েছে এবং খুব সহজেই সাধারণ কাজটি খুব বেশি মেমোরি ইত্যাদির প্রয়োজন ছাড়াই করা যায় এবং তারা অপারেটিং সিস্টেম ব্যবহার নাও করতে পারে তবে এখানে আমি কেবল এয়ার কন্ডিশনার বা তাপমাত্রা নিয়ামকের উদাহরণ দিয়েছি তবে তারপরে এম্বেড হওয়া অনেকগুলি ডিভাইস যা আরও বেশি জটিল এবং পরিশীলিত হচ্ছে এবং এইভাবে তাদের সকলেরই একটি এমবেডেড রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের প্রয়োজন এখন পরের প্রশ্নটি হল বিভিন্ন ধরণের রিয়েল টাইম সিস্টেমগুলি কী কী এবং এই রিয়েল টাইম সিস্টেমগুলি কীভাবে প্রথাগত সিস্টেম থেকে আলাদা আমরা ইতিমধ্যে বলেছিলাম যে একটি রিয়েল টাইম সিস্টেমে টাস্কগুলির সাথে সময়সীমা যুক্ত থাকে এমনকি এই রিয়েল টাইম সিস্টেমগুলির মধ্যে আমরা তিনটি অর্থাৎ হার্ড রিয়েল টাইম সিস্টেম সফট রিয়েল টাইম সিস্টেম এবং ফার্ম রিয়েল টাইম সিস্টেমের মধ্যে পার্থক্য করতে পারি সুতরাং কোনও কাজের পরিণতি কী এবং তার ভিত্তিতে আমরা এই তিনটির মধ্যে পার্থক্য করি সময়সীমাটি পূরণের মানদণ্ডের ভিত্তিতে নয় এই তিনটি সিস্টেম দেখে এটি পরিষ্কার যে কার্যটির ফলাফল কী তার উপর এর ভিত্তি সময়সীমাটি পূরণ করার উপর না প্রথমত একটি হার্ড রিয়েল টাইম সিস্টেমে যদি কোনও কাজের জন্য সময়সীমাটি মেটানো না হয় তাহলে আমরা বলতে পারি যে সিস্টেমটি ব্যর্থ হয়েছে একবার যদি ঘটনা ঘটে যায় এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া নির্ধারিত সময়ের আগে যদি না পাওয়া যায় তাহলে আমরা বলতে পারি যে সিস্টেমটি ব্যর্থ হয়েছে একটি হার্ড রিয়েল টাইম সিস্টেমের আরেকটি বৈশিষ্ট্য হল আমরা যে কাজটি সময়তে সীমাবদ্ধ করি তা হল মাইক্রোসেকেন্ড বা মিলিসেকেন্ডের পরিসীমা এবং এটি সাধারণত সেকেন্ড বা ঘন্টা মিনিটের মধ্যে নয় তবে এগুলি মাইক্রো এবং মিলিসেকেন্ড হয় অনেকগুলি হার্ড রিয়েল টাইম সিস্টেমের সুরক্ষা গুরুত্বপূর্ণ উদাহরণ স্বরূপ শিল্প নিয়ন্ত্রক অ্যাপ্লিকেশনগুলি বোর্ড কম্পিউটারগুলি রোবট ইত্যাদির সুরক্ষা গুরুতর বিপরীতভাবে একটি ফার্ম রিয়েল টাইম সিস্টেমের যদি কোনও সময়সীমা পূরণ না করা হয় তবে সিস্টেমটি ব্যর্থ হয় না বরং সিস্টেম দেরিতে উৎপন্ন হওয়া ফল অগ্রাহ্য করে ফার্ম রিয়েল টাইম সিস্টেমের উদাহরণ একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন যদি কোনও যোগাযোগের ডেটা ফ্রেম দেরিতে আসে তবে তা কেবল এড়ানো যাবে যদি এটি প্রদর্শিত হওয়ার আগে সমস্ত ফ্রেম পাওয়ার চেষ্টাতে থামে তবে একটি ঝাঁকুনি চলে আসবে এবং এটি অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হবে সুতরাং দেরী করে আসা ফ্রেম কেবল উপেক্ষা করা হয় আরও কিছু হল টেলিমেট্রি অ্যাপ্লিকেশন স্যাটেলাইট ভিত্তিক নজরদারি অ্যাপ্লিকেশন এবং অন্যান্য অন্যদিকে সফট রিয়েল টাইম সিস্টেমে যদি একটি সময়সীমা পরিপূরণ না হয় তবে সিস্টেমটি ব্যর্থ হয় না এখানে ফলাফলটি কম মূল্যবান হয়ে ওঠে এবং যদি বিপুল সংখ্যক সময়সীমা ব্যর্থ হয় তবে আমরা বলতে পারি যে সিস্টেমের কার্যকারিতা হ্রাস পেয়েছে এই চিত্রটি থেকে দেখা যায় যে যতক্ষণ ফল নির্ধারিত সময়সীমার মধ্যে তৈরি হয় ততক্ষণ কার্যকারিতা ১০০ শতাংশ তবে এটি যদি সময়সীমার পরে উৎপাদিত হয় তবে কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস পাবে উদাহরণগুলি হল রেলওয়ে সংরক্ষণ ব্যবস্থা ওয়েব ব্রাউজিং এবং সমস্ত ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন যেখানে আমরা আশা করি ফলাফলটি কয়েক সেকেন্ডের মধ্যে যেমন ২০ সেকেন্ড বা ৩০ সেকেন্ডের মধ্যে উৎপাদিত হবে এবং তারপরে আমরা বলি যে সিস্টেমটি ভাল ফলাফল করছে যদি এটি কয়েক মিনিট বেশী সময় নেয় তবে আমরা বলি যে কর্মক্ষমতা হ্রাস পেয়েছে ধন্যবাদ